নমস্কার আমরা এখন ম্যানেজিং সার্ভিসের সাম্প্রতিক সমস্যাগুলি নিয়ে আমাদের ইন্টেরাকশনের ষষ্ঠ সপ্তাহে রয়েছি ৫ ম সপ্তাহের সমাপ্তির সময় গত সেশানে আমি আপনাদের একটি প্রশ্ন করেছিলাম এবং তা হল মুম্বই ডাব্বাওয়ালারা আজ থেকে পাচ বছরপরে এখনকার মতো প্রাসঙ্গিক থাকতে কী করবে এখন যখনই কোনও ব্যবসায় আমরা এই জাতীয় প্রশ্নগুলি জিজ্ঞাসা করি যেমন আমরা আজ কোথায় আছি প্রতিযোগিতার বিরুদ্ধে আমরা কীভাবে তৈরি থাকবো আমাদের বর্তমান বাজারের ভাগ কী গ্রাহকরা আজ আমাদের পরিষেবাগুলি কি চোখে দেখে অথবা আমরা যখন এই জাতীয় প্রশ্ন করি যেমন প্রফিটেবিলিটি বাড়াতে আমাদের কী করা উচিত বা আরও গুরুত্বপূর্ণভাবে হচ্ছে আরও বেশি গ্রাহককে খুশি রাখার জন্য আমাদের কী করা উচিত আমরা যখন এই জাতীয় প্রশ্ন করি তখন এগুলি স্ট্র্যাটিজির মধ্যে চলে আসে এই সপ্তাহে আমরা সার্ভিস ম্যানেজমেন্টের খুব গুরুত্বপূর্ণ দিক প্রাইসিং নিয়ে আলোচনা করব তবে প্রথমে আমরা স্ট্র্যাটিজি সম্পর্কিত কিছু মৌলিক বিষয়ে পর্যালোচনা করব পরিষেবা ব্যবসায় আজ এবং আগামী দিনের জন্য আপনার যে ধরণের প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত তা আমরা দেখব এবং তারপরে দেখব যে ব্যবসায়ের বিভিন্ন উপাদানগুলি যা আমরা পূর্বে আলোচনা করেছি যেমন পরিষেবার সাথে যুক্ত লোকজনেরা পরিষেবার প্রক্রিয়া পরিষেবা ব্যবসায় প্রচার ইত্যাদি আমরা আজ এবং কাল স্ট্র্যাটেজি নিয়ে যে আলোচনা করব তার পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে এবং পরের সপ্তাহে প্রাইসিং এবং কিছু স্ট্র্যাটিজিক এবং ট্যাকটিক্যাল জিনিস নিয়ে আলোচনা হবে সুতরাং মূলত স্ট্র্যাটেজি হচ্ছে একটা পরিকল্পনা লক্ষ্য অর্জনের উপায় তবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটি একাধিক স্তরে করা হয় এটি পুরো সংস্থাটিকে ব্যবসায়ের সমস্ত কার্যকরী ক্ষেত্রকে ঘিরে রেখেছে অবস্থার পরিবর্তনের সাথে সাথে স্ট্রাটেজি আমাদের ঠিক এবং বুদ্ধিমান চয়েস করতে সাহায্য করে এবং সবথেকে গুরুত্বপূর্ণএটি আমাদের প্রথম বুঝতে হবে যে স্ট্র্যাটেজি হচ্ছে সর্বদা পয়েন্ট A থেকে পয়েন্ট B তে যাওয়া এবং এই পয়েন্টটি পরিবর্তিত হয় সরে সরে যায় কারণ এই বর্তমান অবস্থানটিতে বিভিন্ন ফোর্স কাজ করছে আমরা শীঘ্রই এটি নিয়ে আলোচনা করব এবং একইভাবে রয়েছে নানান অ্যাক্টিভিটি প্রতিযোগিতামূলক অ্যাক্টিভিটি প্রযুক্তি পরিবর্তন অর্থনৈতিক নীতি পরিবর্তন সামাজিক পছন্দের পরিবর্তন এবং এর ফলে অবস্থান টির সব দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বিন্দু A এবং B দুটোর অবস্থানই পরিবর্তনশীল সুতরাং এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে স্ট্র্যাটেজি A থেকে B তে যাওয়ার সরল প্রক্রিয়া নয় যেহেতু এই অবস্থানগুলি পরিবর্তনশীল এর ফলস্বরূপ এই রাস্তা গুলো সবসময়ই বিকশিত হতে থাকে ঠিক যেমনভাবে আমরা যখন একটি পাহাড়ে আরোহণ করি তখন আমরা সাধারণত জানি পাহাড়ের শীর্ষটি কোথায় তবে আমরা যখন এগিয়ে যাচ্ছি কখনও কখনও ভূমিধস হতে পারে কখনও কখনও হয়ত রাস্তায় কোন গর্ত বা কোনো ধরনের বাধা হতে পারে সম্ভবত কিছু গরু রাস্তাটি অতিক্রম করছে সুতরাং আপনাকে ম্যানেজ করতে হবে এবং এখানেই ম্যানেজমেন্টের ভূমিকা আসে উঠে আসা পরিস্থিতিকে ম্যানেজ করা এবং সবথেকে বেস্ট রাস্তা কে ম্যানেজ করা এবং সেইজন্য এর অর্থ হল পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে আমাদের নানা ধরনের রাস্তার ঠিকমতো চয়েস করতে হবে সুতরাং স্ট্রাটেজিক চিন্তাভাবনা যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আমি এই ইন্টেরাকশন সেশনগুলির শুরু থেকেই সিস্টেমেটিক চিন্তাভাবনা যেকোনো ছবিকে বড় করে দেখা এবং আবার সেটিকে মাইক্রো দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলে আসছি সুতরাং স্ট্র্যাটেজি হচ্ছে সিস্টেম দৃষ্টিকোণ থেকে দেখা কী আছে তা দেখার ক্ষমতা এবং কী হতে পারে তা বিশ্লেষণ করে তারপরে চয়েস বেছে নেওয়া এখানে বিশ্লেষণ করার ব্যাপারটি আছে মানে এটা বোঝা যে কি হলে কি হতে পারে ভবিষ্যতের পরিস্থিতিকে আগে থেকে অনুমান করা এবং সেই ভাবে পয়েন্ট A থেকে পয়েন্ট B তে যাওয়ার রাস্তাটা অস্পষ্ট এবং অবস্থান গুলি ফাজি আমরা এখন দেখব কিছু পরিচিত বা ট্রেডিশনাল আইটেম যেগুলি আপনি যেকোনও পাঠ্য বইয়ে দেখতে পাবেন যে স্ট্র্যাটেজি শুরু হয় একটা ভিসন থেকে মানে যেখানে আপনি হতে চান এবং এটা সাধারণত একটি উপরের স্তর থেকে দেখা ছবি সুতরাং এটি অনেকগুলি লক্ষ্যের শীর্ষে সিন্থেসাইজ করা কোন দৃশ্য তবে এটির সাথে কাজ করার জন্য সেই দৃষ্টিভঙ্গিটি উপলব্ধি করার জন্য আমরা সাধারণত একটি মিশন তৈরি করি যেখানে একটি সংস্থা তার গ্রাহকদের জন্য কী অর্জন করার চেষ্টা করছে সেটা স্পষ্ট ভাবে দেখানো থাকে এখন এটি নতুন ধরণের চিন্তাভাবনা এর আগে বিবেচনাগুলি হত প্রধানত আর্থিক এবং তারপরে স্ট্র্যাটেজিক তার অর্থ এমন আউটকাম যেটা প্রতিযোগিতায় আরও এগিয়ে নিয়ে যাবে এবং মার্কেটে দীর্ঘমেয়াদী অবস্থান থাকবে কিন্তু আজ আমাদের বিবেচনা শুরু হয় আমরা গ্রাহকদের জন্য আরও কী কী করতে পারব এবং উপরের ম্যানেজারিয়াল লেভেলের বিবেচনার জন্য এটি আজ একই সাথে সূচনা এবং সমাপ্তি পয়েন্ট সুতরাং এই ব্যবসায়ের টার্গেট করা অবস্থানটিকেই আমরা এই পয়েন্ট B হিসাবে আলোচনা করছিলাম যেটা আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের যে ধরণের সংস্থান রয়েছে আমাদের যে ধরনের দক্ষতা রয়েছে সেটা বিবেচনা করে আমাদের সর্বোত্তম অবস্থান হতে পারে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি এক ধরনের আউটসাইড ইন এবং ইনসাইড আউট ইন্টারেক্টিভ প্রক্রিয়া আউটসাইড ইন মানে আমরা বাইরের পরিস্থিতির দিকে নজর রাখছি এবং ইনসাইড আউট মানে আমরা নিজেদের দক্ষতার কথাও খেয়াল রাখছি কখনও কখনও স্ট্র্যাটেজি সাহিত্যে এগুলিকে দুটি পৃথক পদ্ধতি হিসাবে চিত্রিত করা হয় যার একটিকে আমরা স্ট্র্যাটেজির অবস্থান গত দিক বলি এর অর্থ আমরা এখন কোথায় এবং আমরা কোথায় পৌঁছাতে চাই এবং অন্যটি হল স্ট্র্যাটেজিকে রিসোর্স দৃষ্টিকোণ থেকে দেখা এর অর্থ আমাদের ক্ষমতাগুলি কী সেটা বিবেচনা করা সুতরাং কেউ কেউ এটাকে মোস্ট অ্যাক্রোনিম নাম দিয়েছেযেমন আপনি এখানে দেখছেন প্রথমে একটি মিশন রয়েছে এবং তারপরে সেই মিশন থেকে আপনি পাচ্ছেন অবজেক্টিভ অবজেক্টিভ তৈরি হবে মিশনকে পারফরম্যান্স টার্গেটে রূপান্তরিত করে এবং তার থেকে উঠে আসে স্ট্র্যাটেজি এবং ট্যাক্টিকস এখন একটি বিকল্প গঠন রয়েছে যা হল কস্ট মানে আপনার ক্যাপাবিলিটি গুলি কী এবং তারপরে সেই ক্যাপাবিলিটির সাথে অপরচুনিটি কে ম্যাচ করা এবং সেখান থেকে উঠে আসবে আপনার স্ট্র্যাটেজি এবং ট্যাক্টিকস এখন আজ আমি বলব যে প্রকৃতপক্ষে এইরকম নয় যে একটি পদ্ধতি কিংবা অন্য পদ্ধতিটি করতে হবে আসলে দুটো পদ্ধতিই প্রাসঙ্গিক দুটিই সমান গুরুত্বপূর্ণ সুতরাং এখন আমি বলব যে এটি X গুন MOST প্লাস Y গুন COST এই এক্স এবং ওয়াই মানগুলি পরিবর্তিত হতে পারে নির্দিষ্ট শিল্পে নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট ধরণের সংস্থার জন্য বা অন্য কোনও ক্ষেত্রে এটির গুরুত্ব আরও বেশি হতে পারে সুতরাং এই X গুন MOST প্লাস Y এটি হাইলাইট করার জন্য একধরণের প্রতীকী উপস্থাপনার মতো যে উভয় পদ্ধতির আপেক্ষিক গুরুত্ব বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ সুতরাং সেই বিশ্লেষণটি আমাদের বোঝাবে কীভাবে মোস্ট এবং কস্টের মিশ্রণ তৈরি করতে হবে সাধারণত বা জনপ্রিয়ভাবে অবজেক্টিভগুলি এই ভাবে ডিফাইন করা হয় যেমন আয় প্রতি বছর 10 থেকে 15 শতাংশ বৃদ্ধি করা বা ROI মানে ইকুইটি ইনভেস্টমেন্ট রিটার্ন 2 বছরের মধ্যে15 থেকে 20 শতাংশ বাড়ানো ইত্যাদি এর থেকে আমরা পেয়ে যাব যেমন ধরুন 3 বছরের মধ্যে মার্কেট শেয়ার 18 থেকে 22 শতাংশ বাড়িয়ে তোলা অথবা 2018 15 17 যাই হোক না কেন এরমধ্যে গ্রাহক পরিষেবার কোয়ালিটিতে প্রতিযোগীদের ছড়িয়ে যাওয়া আবার ২০০০ এর মধ্যে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম সামগ্রিক কস্ট অর্জন করুন সুতরাং একটি সময়গত দিক রয়েছে যার মধ্যে আপনি অর্জন করতে চান সুতরাং যখন আমরা এই ধরণের স্ট্র্যাটেজিক বিবৃতিতে আসি তখন এই স্লাইডটি যেটা হাইলাইটগুলি করে তা হল সাধারণত আমরা স্পষ্ট সংখ্যা এবং সময় নির্দিষ্ট দেখতে চাই সুতরাং আমরা জানি যে এই সময়ের মধ্যে আপনি এটি এটি অর্জন করতে চান স্পষ্টতই এটি সামান্য উচ্চ স্তরের লক্ষ্য আমাদের তা নির্দিষ্ট একশনে অনুবাদ করতে হবে এবং তখন আপনি জানতে পারবেন স্ট্র্যাটেজি থেকে কিভাবে ট্যাকটিক্যাল প্ল্যান বার্ষিক পরিকল্পনা যেমন দুবছর বা তিন বছরের পরিকল্পনা তৈরি হয় এক সময় লোকেরা 5 বছরের পরিকল্পনার কাজ করত এখনকার দিনে সেগুলি কেবলমাত্র সাধারণ লক্ষ্য নির্ধারণের জন্য ব্যবহৃত হতে পারে তবে সত্যিকার অর্থে 5 বছর খুবই লম্বা সময় কোন কিছু বিস্তারিত বিবরণ দেওয়ার সেই জন্য সাধারণত আজকাল আমরা 1 থেকে 2 বছরের বিশদ পরিকল্পনা করব যা আমরা তিন মাস পরে পরে রিভিউ করব তবে আমাদের এক ধরণের লক্ষ্য থাকতে পারে যেখানে আমরা এখন থেকে 5 বছরের মধ্যে পৌঁছতে চাই তবে প্রচলিত পদ্ধতি মানে কোন ফিনান্সিয়াল সংখ্যা বা মার্কেট শেয়ারের নাম্বার দিয়ে স্ট্র্যাটিজি বানানো শুরু না করে আমি মনে করি আজকের বিশ্বে গ্রাহকদের কীভাবে সন্তুষ্ট করা যায় এবং এবং শুধু সন্তুষ্ট করাই নয় কীভাবে আমাদের বর্তমান গ্রাহক এবং ভবিষ্যতের গ্রাহকদেরকে ডিলাইট করব তা নিয়ে শুরু করাই ভাল আমি বলব যে স্ট্র্যাটিজি আমাদের এইভাবে সেট করতে হবে যেখানে ফিনান্সিয়াল সংখ্যা এবং এই যে সেটের কথা বললাম তার মধ্যে ইন্টেরাকশন হতে পারে তারমানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ সেট গ্রাহককে ডিলাইট করা এবং ফিনান্সিয়াল সংখ্যার মধ্যে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে বালান্সড স্কোরকার্ড বলে একটি ধারণা আছে যেখানে আমরা ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করি অভ্যন্তরীণ মানবসম্পদ অনুযায়ী পরিস্থিতি বিশ্লেষণ এবং মার্কেট অবজেক্টিভ বা বাহ্যিক লক্ষ্যের সাথে এবং সেই ভারসাম্যটি এবং ইন্টেরাকশন খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ফিনান্সিয়াল লক্ষ্য বা নাম্বারের সাথে অবশ্যই মানব ক্ষমতার লক্ষ্যের ইন্টেরাকশন হতে হবে বিশেষত পরিষেবা ব্যবসার ক্ষেত্রে যেখানে কর্মচারীদের খুশি করার লক্ষ্যের মধ্যে থেকেই কাস্টমার কে খুশি করার লক্ষ পরিপূর্ণ হতে পারে সুতরাং একটি পরিষেবা ব্যবসায়ের অবশ্যই গ্রাহক আনন্দই আসল স্ট্র্যাটেজিক উদ্দেশ্য হওয়া উচিত যদিও আমাদের ভবিষ্যতের গ্রাহকদের ও প্রয়োজন আছে তবে আমরা পূর্ববর্তী অনেক সেশনে আলোচনা করেছি যে পরিষেবা ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের বর্তমান গ্রাহকদের আরও গুরুত্ব দেওয়া উচিত তাদের জন্য আমরা আরও কী করতে পারি এখানে আমরা মার্কেট শেয়ার নয় চাইছি ওয়ালেট শেয়ার বা লোকের মনের শেয়ার সুতরাং আমাদের প্রথমে এটি দেখতে হবে যে আমরা আমাদের এক্সিস্টিং গ্রাহকদের জন্য আরো কি কি করতে পারি যাতে তারা আমাদের প্রবক্তা হয়ে ওঠে তারা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির একটা অংশ হয়ে ওঠে এবং এই কথাটি আমরা বারবার আলোচনা করেছি কিভাবে গ্রাহককে কো অপ্ট করানো যায় এবং গ্রাহকের সঙ্গে নিয়ে কোনো কিছু তৈরি করা যায় এটা নিয়ে আমরা বারবার কথা বলেছি এবং আজকের পরিষেবা ব্যবসায় এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ভবিষ্যতের গ্রাহকদের জন্য আমাদের স্ট্রাটেজির দিকে নিয়ে যেতে পারে কারণ গ্রাহক এখন আমাদের মার্কেটিং টিমের অংশ সুতরাং প্রথমটি হল বর্তমান গ্রাহকদের উপর দৃষ্টি নিবদ্ধ করা যা ভবিষ্যতের গ্রাহকদের নিয়ে যাবে এবং আমরা কীভাবে তাদের আনন্দ দেব ভবিষ্যতের গ্রাহকদের জন্য এই জাতীয় বৃদ্ধি সাংগঠনিক সক্ষমতা বাড়ানো অর্গানিক বৃদ্ধি থেকে আসতে পারে এর অর্থ হল ব্যবসায়ের মধ্যে কাঠামোগত বৃদ্ধি করে আমাদের নিজস্ব দক্ষতা বিকশিত করার মাধ্যমে তাছাড়া এটি অধিগ্রহণের মাধ্যমে ইনঅর্গানিক বৃদ্ধি থেকেও আসতে পারে তবে পরিষেবা ব্যবসায় অনেকে যুক্তি দেখাতে পারে এবং এটি অনেক ব্যবসায়েই বেশ প্রাসঙ্গিক তবে কিছু ব্যবসায়ের ক্ষেত্রে আলাদা হতে পারে যে প্রাথমিক প্রচেষ্টা অভ্যন্তরীণ বৃদ্ধি অর্গানিক বৃদ্ধির উপর হওয়া উচিত তবে পরিবর্তিত অবস্থার মোকাবেলা করতে কখনও কখনও অধিগ্রহণ গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষত বাজার যদি অভ্যন্তরীণভাবে বাড়ার আপনার দক্ষতার চেয়ে দ্রুত হারে বাড়তে থাকে কারণ সেক্ষেত্রে আপনি যদিও সন্তোষজনকভাবে বেড়ে চলেছেন আপনার মার্কেট পজিশন কিন্তু ক্রমশ নিচের দিকে নামছে সেক্ষেত্রে অধিগ্রহণ করে সংস্থা তৈরি করা বা রিলেটেড সংস্থার সাথে মারজ করা বা কখনও কখনও যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ বিষয় হতে পারেপরবর্তী সেশনে আমরা এই বিষয়গুলি যেমন অ্যালায়েন্স কিংবা নেটওয়ার্ক গঠনের বিভিন্ন বিকল্পের বিষয়ে আলোচনা করব তবে আমরা যখন আপনার নতুন সুযোগগুলি ক্যাপিটালাইজ করার সর্বোত্তম উপায়গুলি সন্ধান করতে চাইছি যেমন আমি উল্লেখ করেছি যে আমাদের প্রাথমিক লক্ষ্যটি হচ্ছে কীভাবে আমাদের বর্তমান গ্রাহকদের আরও বেশি করে আনন্দিত করা যায় যার ফলে আমরা পরিষেবা ব্যবসায়ের ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান অর্জন করতে পারি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরিষেবা ব্যবসায় এন্ট্রি ব্যারিয়ার কম অন্য প্রতিযোগী সহজেই আপনার অবস্থান নিতে পারে পণ্য ব্যবসায়ের তুলনায় আপনার কাছে কম আইনী অস্ত্র রয়েছে যা আপনার বর্তমান মার্কেট পজিশন রক্ষা করতে পারবে সুতরাং এটি করার সবথেকে ভালো উপায় হল আপনার বর্তমান গ্রাহকদের আনন্দিত করার দক্ষতায় এক্সেলেন্ট হওয়া এবং সেটা ধরে রাখা এবং ধারাবাহিকভাবে উন্নতি করা সুতরাং তারা আপনার সাথে রয়েছে তারা নতুন পরিচালনা প্রক্রিয়াগুলির কাঠামো তৈরি করছে এবং আপনি নতুন গ্রাহক কীভাবে পাবেন তারা আপনাকে বলে দিচ্ছে সুতরাং গ্রাহক বৃদ্ধির জন্য ড্রাইভিং সিটটি আপনার সাথে কাস্টমাররা ভাগ করে নিচ্ছে এবং তাই পরিষেবা ব্যবসার ক্ষেত্রে গ্রাহকদের স্ট্র্যাটেজিক পজিশন নিয়ে বিস্তারিত ভাবে লেখা হয়েছে সুতরাং এরকম অনেক টাইটেল আজকাল রয়েছে যেমন "বোর্ডরুমে কাস্টমার" যার অর্থ আজ গ্রাহকরা শুধু আপনি যখন কোনো ক্যাম্পেইন চালাচ্ছেন তখন তাদের কাছ থেকে কিছু ইনপুট পাচ্ছেন তা নয় আজকে তাদের ইনপুট নেওয়া হচ্ছে স্ট্যাটিজিক লেভেলে পলিসি নির্ধারণ লেভেলে বোর্ড লেভেলে গ্রাহকদের সাথে কো অপ্ট করা হচ্ছে আজকের যেকোনো ভাল পরিষেবা ব্যবসায় সুতরাং আমরা এই স্লাইডটি দিয়ে শেষ করব যা স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা দৃষ্টি বিশ্লেষণের উপাদানগুলি দেখায় সিস্টেমের পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী মনোনিবেশ থাকতে পারে তবে আমাদের অতীত এবং বর্তমানের দিক থেকেও চিন্তা করতে হবে সুতরাং বর্তমান এবং ভবিষ্যত তবে বর্তমানের অবস্থা খুব গুরুত্বপূর্ণ আগে আমরা প্রায়শই ভাবতাম স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা ভবিষ্যতের সম্পর্কে তবে আমি আজকে বলব না যে কোনও পরিষেবা ব্যবসায় জোর দিতে হবে বর্তমানে আপনার বর্তমান গ্রাহকের সাথে শুরু করুন আপনার বর্তমান অবস্থানের সাথে শুরু করুন এবং দেখুন যে আপনি কীভাবে এই অবস্থানটি অন্যদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারবেন আপনার আক্রমণাত্মক মার্কেট স্ট্যাটিজি থাকতে পারে তবে কোনওভাবেই আপনি অবহেলা করতে পারেন না এবং আমি বলতে চাই যে অবশ্যই আপনার বর্তমান অবস্থানের অগ্রাধিকার পাওয়া উচিত এবং আমি এটিকে ডিফেন্সিভ পজিশন বলব না আমি বরং এটিকে রিটেনশন পজিশন কনসলিডেশন পজিশন বলব যা স্ট্র্যাটেজিক চিন্তার জন্য খুব গুরুত্বপূর্ণ এটি এমন একটি বিষয় যা আজকের ব্যবসায়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যবসায় প্রবেশের বাধা কম থাকায় অনেক প্রতিযোগী রয়েছে কোনও ভাল ক্ষেত্রেই থাকে অনেক প্রতিযোগী আজ ই সেবাগুলির উদীয়মান উদাহরণ রয়েছে যেমন আমরা ডাব্বাওয়ালাদের পরিপ্রেক্ষিতে আলোচনা করছিলাম আপনি জানেন যে ফুড পান্ডা বা জোমাটো বা এরকম অনেকগুলি সংগঠন উঠে এসেছে এবং প্রায় প্রতিটি পরিষেবা ব্যবসা কিছুটা খণ্ডিত বা আপনার বর্তমান বাজার কাঠামো কে টুকরো টুকরো করার জন্য ক্রমাগত প্রতিযোগিতামূলক চাপ রয়েছে তাই লোকেরা ক্রমাগত চিপিং করছে সুতরাং সবসময় নিস কম্পানিগুলি আক্রমণ করছে কখনও আপনার সহযোগীরা আক্রমণ করে চলেছে কখনও আপনার সরবরাহকারীরা সম্ভবত আপনার বর্তমান পজিশনকে আক্রমণ করছে সুতরাং সুযোগের সদ্ব্যবহার করার জন্য স্ট্র্যাটেজিক চিন্তার বিকাশ স্ট্র্যাটেজিক চিন্তাভাবনার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পন্থা আমরা পরের সেশনে পরিষেবা ব্যবসায়ের প্রসঙ্গে স্ট্রাটেজি সম্পর্কে আরও কয়েকটি বিষয় আলোচনা করব এবং তারপরে আমরা আবার স্ট্র্যাটেজিক বা সুযোগের বুদ্ধিমান ব্যবহার সম্পর্কে এই পুরো ইস্যুটিতে ফিরে আসব কারণ এটি পরিষেবার প্রাইসিং করার জন্য খুব ভাল দৃষ্টান্ত যা নিয়ে আমরা এই সপ্তাহে আলোচনা করব